সুস্বাগতম এটি 47 নম্বরের বক্তৃতা আমরা আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর নিয়ে আমাদের আলোচনাটি চালিয়ে যাব আজ আমরা আইগেনভ্যালুগুলির মূল্যায়নের দিকে আরও মনোনিবেশ করব এবং কিছু ভাল সমস্যা নিয়ে আলোচনা করব আসুন আমরা এই সমস্যাটি দিয়ে এখানে এই ম্যাট্রিক্সের আইগেনভ্যালুগুলি এবং আইগেনভেক্টরগুলির সন্ধান করি আবার একটা খুব সাধারণ ম্যাট্রিক্স আমরা 2 এর বর্গমূল বিয়োগ 2 এবং তারপরে 2 এর বর্গমূল এবং আবার এখানে 2 এর বর্গমূল এবং এটি পেয়েছি সুতরাং ক্যারেক্টারিস্টিক সমীকরণ আমাদের লিখতে হবে আইগেনভ্যালুগুলি সন্ধানের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে নীচের মত করে লিখব তার অর্থ এই 𝐴 𝜆𝐼 0 এর ডিটারমিন্যান্ট এটি আমাদের কাছে ক্যারেক্টারিস্টিক সমীকরণ সুতরাং এখানে 𝜆 কেবল ডায়াগোনালগুলি থেকে বিয়োগ করা হবে অন্যথায় এটি কেবল ম্যাট্রিক্স 𝐴 সুতরাং এখানে আমাদের এই ক্যারেক্টারিস্টিক সমীকরণ রয়েছে যেটা বলে যে দুটি আইগেনভ্যালু আছে 𝜆1 0 𝜆2 3 এখানে আইগেনভ্যালুগুলি হল 𝜆1 0 𝜆2 3 এখন আমরা 𝜆1 এর সাথে সম্পর্কিত আইগেনভেক্টরটি গণনা করব এখানে প্রথম আইগেনভ্যালু হল 0 সুতরাং আমাদের লিনিয়ার সমীকরণ 𝐴 𝜆𝐼𝑥0 এর সিস্টেমটি সমাধান করতে হবে সুতরাং 𝜆1 0 এটি কেবল এই A তাই আমরা মূলত এই 𝐴𝑥 0 সমাধান করছি বা আমরা এই 𝐴𝑥 0 এর নাল স্পেস খোঁজার চেষ্টা করছি এবং নাল স্পেসের জেনারেটরের বা কোনও নাল স্পেসের বেসিসের বেসিস আইগেনভেক্টর হবে তাহলে আমরা পাই সুতরাং এটা হল rho এই প্রদত্ত ম্যাট্রিক্সের রিডিউসড এচেলন ফর্ম সুতরাং আমাদের মূলত এই প্রথম সমীকরণটি রয়েছে যেটা হল 2 𝑥1 − √2𝑥2 0 এবং আমাদের কাছে একটি ফ্রি ভেরিয়েবল রয়েছে যা আমরা যা চাই তা নিতে পারি সুতরাং আসুন আমরা এই 𝑥2 কে একটি ফ্রি ভেরিয়েবল ধরি কারণ আমাদের নোটেসন অনুসারে এটা হল প্রথম p সুতরাং এই 𝑥1 টি ফ্রি নয় এবং তারপরে আমরা 𝑥2 কে ফ্রি নিতে পারি তবে যে কোনও একটি ক্ষেত্রে আমরা যদি তাদের যে কোনও একটিকে নিই এবং অন্যটি প্রদত্ত সংখ্যার উপর নির্ভর করে সুতরাং এখানে 𝑥2 কে আমরা নিতে পারি এবং তারপরে আমরা 𝑥1 পেতে পারি সুতরাং এই অনেক সম্ভাবনার মধ্যে আমরা কেবলমাত্র একটি ভেক্টর বেছে নিতে পারি যা আমরা এখানে করেছি x2 কে ফ্রি ভেরিয়েবল α হিসাবে নেওয়া হয়েছিল এবং তারপরে 𝑥1 হবে এখানে আমরা ভেক্টরও নিতে পারি সুতরাং এটি 1 হবে সুতরাং এই ভেক্টরটিকেও আমরা নিতে পারি বা আমরা নিতে পারি সুতরাং আমরা যে কোনও সংখ্যা দিয়ে গুণ করতে পারি যা এখানে ভেক্টরের ক্যারেক্টারিস্টিক বা প্রদত্ত সমীকরণের আইগেনভেক্টর হবে সুতরাং এখানে একটিই ক্যারেক্টারিস্টিক ভেক্টর বা আইগেনভেক্টর আমরা পেয়েছি 𝝀 0 একইভাবে আমরা 𝜆2 3 এর সাথে আইগেনভেক্টরও সন্ধান করতে পারি সুতরাং আবার আমাদের 𝐴 𝜆𝐼x0 সমীকরণ সিস্টেমটি সমাধান করতে হবে এবং তারপরে এই ম্যাট্রিক্স 𝐴 থেকে এই 𝜆 কে বিয়োগ করতে হবে

আইগেনভেক্টরগুলি হল সুতরাং এই ক্ষেত্রে 0 এর সাথে সম্পর্কিত আইগেনভেক্টরগুলি ছিল 1 এবং √2 এবং এখানে আমাদের কাছে √2 এবং 1 রয়েছে আবার আমরা লক্ষ করতে পারি যে এই আইগেনভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং যেমনটি আমি আগের বক্তৃতায় বলেছি যে আমরাও আনুষ্ঠানিকভাবে এই ফলাফলটি প্রমাণ করব যে ডিস্টিঙ্কট আইগেনভ্যালুগুলির সাথে মিল রেখে আমাদের আইগনভেক্টর রয়েছে সেটটি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অথবা ডিস্টিঙ্কট আইগেনভ্যালুগুলির সাথে সম্পর্কিত আইগেনভেক্টরগুলি সর্বদা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় সুতরাং আমরা এখানেও পরীক্ষা করতে পারি যে এই দুটি ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর একটি সমস্যা হল এই

সুতরাং এখানে আবার আমরা এই প্রদত্ত 3x3 ম্যাট্রিক্সের আইগেনভ্যালুগুলি খুঁজতে চাই সুতরাং আমাদের আবার এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে যেটা হল প্রথমে আমাদের সেখান থেকে ক্যারেক্টারিস্টিক সমীকরণটি লিখতে হবে যেখান থেকে আমরা আইগেনভ্যালুগুলি পাব সুতরাং ক্যারেক্টারিস্টিক সমীকরণটি এই 𝐴 − 𝜆𝐼 এর ডিটারমিন্যান্ট হবে সুতরাং আমাদের এই λ কে সমস্ত ডায়াগোনাল এন্ট্রিগুলি থেকে বিয়োগ করতে হবে যেটা 3 × 3 এবং 5 টি উপাদান রয়েছে সুতরাং এটি এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক সমীকরণ এবং তারপরে আমাদের এই ডিটারমিন্যান্টের মান বের করতে হবে যা খুব একটা কঠিন নয় সুতরাং আমাদের আছে আইগেনভ্যালুগুলি হল সুতরাং আইগেনভ্যালুগুলি এখন 1 এবং 5 এই দুটি আইগেনভ্যালু এবং আমাদের প্রত্যেকটির সাথে সম্পর্কিত আইগেনভেক্টরগুলি গণনা করা দরকার যখন আমরা এই 𝜆1 1 নিই আমরা এই 𝐴 𝜆𝐼 𝑥 0 সমীকরণের সিস্টেমটি পাই এবং আমাদের এখানে A হল সুতরাং এখানে এখন এই 𝜆𝐼 বিয়োগ করলে 𝜆1 1 এখন তাহলে I বিয়োগ হবে ডায়াগোনাল থেকে এবং এখানে আমাদের ম্যাট্রিক্স হবে আমরা এই সমীকরণের সমাধান হিসাবে পাই এই ক্ষেত্রে এই সিস্টেমের সমাধানটি হল এবং এটি হল এই ম্যাট্রিক্স এর নাল স্পেসের জেনারেটর সুতরাং আমরা এই নাল স্পেস থেকে যে কোনও ভেক্টর যে কোনও ননজারো ভেক্টর বেছে নিতে পারি সুতরাং আমরা এবং এর যেকোনো গুণফল নিয়ে চারটি উদাহরণ নিতে পারি যেটা এই 𝝀 1 এর সাথে সম্পর্কিত আইগেনভেক্টর হবে অন্যটিতে যাওয়া যাক সুতরাং আমাদের কাছে এই 𝜆2 𝜆3 5 রয়েছে এবং তারপরে যদি আমরা এই প্রদত্ত A এর জন্য সমীকরণের সিস্টেমটি সেট আপ করি যা এই ক্ষেত্রে হবে কারণ ডায়াগোনাল এন্ট্রি থেকে 5 বিয়োগ করতে হবে

সুতরাং এখানে আমাদের এই দুটি জেনারেটর এবং α2 এর জন্য রয়েছে সুতরাং আপনি এক্ষেত্রে কি দেখলেন আমরা এটি পাচ্ছি যে প্রদত্ত ডিফারেন্সিয়াল সমীকরণটিকে এই 1 টি সিদ্ধ করছে সুতরাং এখানে প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে ও প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে এবং এই দুটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যা আমরা কাঠামোগুলি থেকেই দেখছি α1 𝛼2 0 2 এর মতো যে কোনও লিনিয়ার কম্বিনেসনের সমান হয় যদি আমরা 𝛼1 কে 0 তে সেট করি 𝛼2 কেও 0 তে সেট করি এটা এই ক্ষেত্রে লিনিয়ার ইন্ডিপেন্সির সহজ হচ্ছে সুতরাং আমরা এই 𝜆 5 অনুসারে কি পাচ্ছি যা আবার আইগেনভ্যালু এবং আমরা এখানে দুটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরও পাচ্ছি যা 𝐴 𝜆𝐼𝑥 0 কে সিদ্ধ করে সুতরাং মূলতঃ 𝜆 5 এর জন্য আমরা দুটি আউগেনভেক্টর পাচ্ছি বরং বলা যেতে পারে দুটি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর আমরা এখানে এটাই পাচ্ছি এখন আমরা যদি এখানে অন্য সমস্যাটি দেখি তবে ম্যাট্রিক্সের আইগেনস্পেসটি ক্যারেক্টারিস্টিক সমীকরণঃ ⇒ 2 − 𝜆4 0 আইগেনভ্যালুগুলিঃ λ2 2 2 2 সুতরাং আমরা এটি আমাদের সমীকরণ সিস্টেম হিসাবে পেয়েছি এবং এখানে রিডিউসড ফর্মটি পেতে আমাদের কিছু করতে হবে না কারণ আমরা পরিষ্কারভাবে এই স্ট্রাকচারটি এখানে দেখতে পাচ্ছি এটি ইতিমধ্যেই একটি রিডিউসড ফর্ম রিডিউসড এচেলন ফর্ম এখানে আমাদের কেবলমাত্র একটি ফ্রি ভেরিয়েবল রয়েছে যদিও এই দুইটি কয়েকবার পুনরাবৃত্তি হয়েছে এই 2 টি চারবার হয়েছিল এই নির্দিষ্ট উদাহরণে তবে আমরা এখানে যা পাচ্ছি আমরা কেবল একটিই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর পাচ্ছি আগের উদাহরণে আইগেনভ্যালুটি দুবার পুনরাবৃত্তি হয়েছিল এবং আমরা এই সমীকরণের দুটি লিনিয়ার ইন্ডিপেনডেন্ট সমাধান পেয়েছি তবে এখন যদিও 2 টি চারবার পুনরাবৃত্তি হয়েছে তবুও আমরা এই আইগেনভ্যালু 2 টি চারবার পুনরাবৃত্তি হওয়া সত্তেও একটিইমাত্র আইগেনভ্যালু পাচ্ছি সুতরাং আমরা এখন এই উদাহরণ দিয়ে আলোচনা করব যে কেবলমাত্র এই আইগেনভ্যালুর উপর নির্ভর করে যেকোনো কিছু করা সম্ভব যদি এটি বেশ কয়েকবার পুনরাবৃত্তি হয়েছে কিনা তা সম্পর্কে আমরা সরাসরি দাবি করতে পারি না আমি সরাসরি আইগেনভ্যালুটির দিকে তাকিয়ে আমরা বলতে পারি না যে আমরা কতগুলি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর পাব কেননা এ ক্ষেত্রেই এখানে 4 বার আইগেনভ্যালুটি পুনরাবৃত্তি হয়েছিল আর আমরা কেবল একটিই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর পেয়েছি এবং এটি হল আইগেনভেক্টর 𝜆 2 আইগেনস্পেসের বেসিস হলঃ 1000𝑇 সুতরাং অন্য একটি উদাহরণ যেখানে আমরা এই ম্যাট্রিক্স এর আইগেনভ্যালু এবং এর আইভেনভেক্টরগুলির খোঁজ করব সুতরাং এখানে যদি আমরা det𝐴 𝜆𝐼 0 এটি গণনা করি তাহলে কি হবে

সুতরাং এটি আবার দেখায় যে ম্যাট্রিক্সের এন্ট্রিগুলি রিয়েল হতে পারে আমাদের একটি রিয়েল ম্যাট্রিক্স থাকতে পারে তবে তবুও আমরা এই ক্যারেক্টারিস্টিক সমীকরণের জটিল রুট পেতে পারি যার অর্থ আইগেনভ্যালুগুলি জটিল হতে পারে সুতরাং একটি রিয়েল ম্যাট্রিক্সের জটিল আইগেনভ্যালু থাকতে পারে এটাই হল শেষ কথা এবং তারপরে এখনকার আইগেনভেক্টরগুলি হল 𝜆12i প্রথম আইগেনভ্যালু সুতরাং আমাদের একটি আইগেনভ্যালু আছে যার মান 2𝑖 অন্যটি হল 2 𝑖 এবং আমরা পরে দেখব যে এই আইগেনভ্যালুগুলি সর্বদাই কনজুগেট থাকবে কারণ রুটটি সর্বদা সেখানে উপস্থিত থাকে এবং শুধু তাই নয় আমাদের এই কনজুগেট আইগেনভ্যালুগুলির সাথে সম্পর্কিত আইগেনভেক্টরদের জন্য আরও কিছু আকর্ষণীয় ব্যাপার রয়েছে

সুতরাং এটি একটি চমৎকার ফলাফল এখানে সাধারণত আমাদের যখন এটি হয় তখন A একটি রিয়েল ম্যাট্রিক্স এবং এর জটিল আইগেনভ্যালু থাকে তারপরে কনজুগেট তারপরে কনজুগেট হল এই 𝜆 সুতরাং 𝜆 একটি আইগেনভ্যালু তারপরের কনজুগেটটিও আইগেনভ্যালু হবে এবং এটি স্বাভাবিক কিন্তু এই ক্যারেক্টারিস্টিক সমীকরণ থেকে আসছে সুতরাং কনজুগেটটি সর্বদা রুট হিসাবে থাকবে সুতরাং এখানে আকর্ষণীয় ব্যাপারটা কি ব্যাপারটা হল আমাদের এই 𝐴𝑥 𝜆 𝑥 থেকে রয়েছে আমরা যদি উভয় পক্ষেই কনজুগেটটি নিই তবে আমরা কী পাব যেহেতু 𝐴 একটি রিয়েল ম্যাট্রিক্স তাই 𝐴𝑥 𝜆𝑥 সুতরাং আবার আমাদের এই সমীকরণটি রয়েছে আইগেনভ্যালুগুলি আর আইগেনভেক্টরগুলি এই সমীকরণে সিদ্ধ এই 𝑥 এর জন্য x এর কনজুগেট এবং এর ডানদিকটি কেবল 𝜆𝑥 সুতরাং এটি এখন কি বলছে যে এই 𝑥 এখানে 𝑥 এর কনজুগেট হল আইগেনভেক্টর এই 𝜆 এর এই কনজুগেটের সাথে সম্পর্কিত সুতরাং যদিও আমাদের এটি গণনা করার দরকার নেই তবুও এই গণনা থেকে এই ফলাফলটি জানুন যে একবার আমাদের সাথে এই জটিল 𝜆 এর সম্পর্কিত আইগেনভেক্টর থাকলে এবং এর কনজুগেট হবে অন্যান্য কনজুগেটেড আইগেনভ্যালুর আইগেনভেক্টর সুতরাং এখানে এটি আমাদের আকর্ষণীয় ফলাফল যা কনজুগেট রুট নিয়ে বা কনজুগেটেড আইগেনভ্যালুগুলির জটিল কনজুগেট সম্পর্কে সুতরাং এক্ষেত্রে ডিস্টিঙ্কট আইগেনভ্যালুগুলির সাথে সম্পর্কিত আইগেনভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট এটি আমরা কমপক্ষে আমাদের গণনার ক্ষেত্রে আমাদের যে নিউম্যারিক্যাল গণনাগুলি হয়েছিল এবং এটি আমরা এখানে দেখেছি যে একটি রিয়েল ম্যাট্রিক্সের একটি জটিল আইগেনভ্যালু থাকতে পারে সুতরাং এটি এখানে আকর্ষণীয় এবং আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর উভয়ই সঠিক জটিল কনজুগেট জুটি সুতরাং একবার যখন আমাদের জটিল মানটি আইগেনভ্যালু হিসাবে আসবে তখন এর কনজুগেটটি থাকবে এবং এটি কেবল এটা নয় যে আইগেনভেক্টরগুলিও কনজুগেট জুটি হবে এটি আমরা দেখতে পাচ্ছি যে একটা আকর্ষণীয় ফলাফল এবং এটি সাধারণত সত্য শুধু আমাদের দেখানো উদাহরণের জন্য নয় এগুলো হল ব্যবহৃত রেফারেন্সগুলি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ